আজকের আলোচনায় সবাইকে স্বাগত এই আলোচনায় আমি একটি স্বয়ংক্রিয় গৃহ পরিচালন ব্যবস্থা নিয়ে বক্তব্য রাখবো আমি এখানে একটা বাতির উদাহরণ নেব এবং এসএমএস র মাধ্যমে বাতিটিকে জ্বালাবো অবশ্যই আমরা এটি একটি প্রোগ্রাম টি বন্ধ হয়ে যাবে সবার প্রথমে আমি দুধরনের কোড এর মধ্যে এই নাম্বার গুলোকে একত্রিত করতে পারো যেখানে শুধুমাত্র নির্দিষ্ট মোবাইল নাম্বার থেকে এসএমএস এলে তবে বাতি জালানো নেভানো হবে তো এই দুটো জিনিস আলোচনায় আমি বলব এবার আমি স্বয়ংক্রিয় গৃহ পরিচালন ব্যবস্থা পরীক্ষা নিরীক্ষাটি নিয়ে কথা বলব এবং তারপর আমি প্রদর্শন করব গৃহ স্বয়ংক্রিয় ব্যবস্থা অথবা স্মার্ট গৃহ হল গৃহটির জন্য স্বয়ংক্রিয় ব্যবস্থা গড়ে তোলা অবশ্যই এটা শুধুমাত্র বাতি জালানো নেভানোতেই সীমাবদ্ধ নয় আরো অনেক জিনিস আছে যেগুলি করা যেতে পারে এইরকম একটা ব্যবস্থা আলো তাপমাত্রা আর্দ্রতা ও সরঞ্জাম সবই নিয়ন্ত্রণ করতে পারে তোমার বাড়িতেও অনেক যন্ত্রপাতি আছে যা তুমি নিয়ন্ত্রণ করতে পারো এটির সঙ্গে যোগ হতে পারে গৃহ নিরাপত্তা যথা প্রবেশাধিকার নিয়ন্ত্রণ এমনকি আপৎকালীন ব্যবস্থা পর্যন্ত একটি উপযুক্ত ব্যবহারিক ইন্টারফেস দ্বারা একটি বাতিকে জ্বালাবো ও নেভাবো পরীক্ষাটি এইরকম ভাবে হবে একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা যাতে কিনা দূর থেকে এসএমএস থেকেই বার্তা আসতে পারে কি কি হার্ডওয়ার এর সাথে যোগাযোগ করতে সাহায্য করবে আমাদের একটি ইলেক্ট্রোমেকানিক্যাল ও ব্যবহার করতে পারো সিস্টেম বার্তাটি সংগ্রহ করবে সরঞ্জাম নিয়ন্ত্রণের যে শর্ত রয়েছে তার সাথে তুলনা হবে সেই মতো সেটি যা পাবে অন থেকে বার্তাটি পাঠানো হয়েছে সেটিকে বাড়তি যাচাই করা হবে এবার বরঞ্চ সংযোগটি দেখা যাক এইটা হচ্ছে রিলে এর সাথে সংযুক্ত এবং এটি হচ্ছে বাতিটি এবং এটি হচ্ছে আমার এসি এর সাথে যুক্ত

এবং জিএসএম টি বাতিটিকে জ্বালাবে অথবা বাতিটিকে নিভিয়ে দেবে আমরা যে শর্ত দিয়েছি তার উপর নির্ভর করে এবার দেখা যাক কোড গুলি কেন প্রয়োজন প্রস্তুতি পর্যায়ে মনে করো যে সিরিয়াল এ সরাসরি দেখাতে পারি তো প্রস্তুতিপর্বে আমরা প্রথমে সিরিয়াল টিকে বানিয়ে ফেলেছি আমাদেরকে এটাও নির্দিষ্ট করে দিতে হবে যে যে জিএসএম ব্যবহার করতে হবে সিএন এমআই একটা বিরতি দেব এইটা গেল প্রস্তুতিপর্ব এবার লুপ টাকে পড়ছি তো আমি দেখব এই readsms দেখাবে

এবং তারপর আমরা আমরা "rly" এর মান এক এবং এটি "rly" কেও শূন্য করে দেবে এরপর হচ্ছে readsms ফাংশন টার মধ্যে চালাচ্ছি

readsim900A ব্যাখ্যা করছে এবং তারপর এই while condition এ যাচাই করছে যে যোগাযোগ ব্যবস্থা আছে কি নেই যদি থাকে তাহলে এটি sim900Aread কে পড়ছে এই ফাংশন একটা বিরতি নিচ্ছি এবং অবশেষে আমরা এই buffer টিকে ফেরত পাঠিয়ে দিচ্ছি এবার আমরা পূর্ববর্তী স্লাইড টা দিয়ে শুরু হচ্ছে কিনা এবার আবার আমরা প্রদর্শন করছি আমরা যেটা পেয়েছি এবং আমরা দেখছি যে একবার এটা দেখানো হয়ে গেলে এসএমএস এর থেকে বের করে নি এবং এখন আমরা কি করছি যেই একবার আমার কাছে এসএমএসফেরত পাঠাবে তো আমাদের ক্ষেত্রে আমরা 0 র চেয়ে বড় একটা মান পাব তো সেই জন্যই আমরা এখানে যাচাই করছি bufferindexOf অন আছে কিনা এটি ছোট ও বড় র মিশ্রন হতে পারে এবং তারপর বড় ও ছোট র সুতরাং সমস্ত ধরনের সম্ভাবনাই আমরা খতিয়ে দেখেছি বার্তাটির মধ্যে যদি এই জিনিসগুলো থেকে কোন একটি থাকে তাহলে এটি অন ফাংশন টা পাচ্ছি এবং সেই নির্দিষ্ট এসএমএস আসে তখন এটি এইভাবে কাজ করবে এবার আমরা পরের কোড এর এই অংশটা একেবারেই সহজ সরল এবং এই অংশটাও একই রকম হবে আসল পার্থক্য শুরু হচ্ছে এখান থেকে আমরা দেখছি স্ট্রিং জন্য করতে পারো এইটা যদি এই নাম্বারমাধ্যমে জ্বালতে ও বন্ধ করতে সাহায্য করছে এবারে যে পরীক্ষাটা আমরা এতক্ষণ আলোচনা করলাম সেইটা হাতে কলমে করে দেখব আমরা তো এখন আমি তোমাদেরকে পরীক্ষাগুলো দেখাবো যেখানে আমি এসএমএস গুলো আলোচনা করেছি আমি ইতিমধ্যেই বলেছি যে বর্তনীটি কিভাবে বানাবে এখানে কোড টার সাথে একীভূত করব

তো এটা হচ্ছে বাতিটি এই বাতিটি এই প্লাগ এবার দেখো সংযোগটা কিভাবে হচ্ছে এসি র খোলা বিন্দুতে গিয়ে যুক্ত হচ্ছে

এবার আমি দেখাবো জিএসএম এ আর এক্স এবং টি এক্স পিন রয়েছে জিএসএম এখন অবশেষে আমাকে রিলে টিকে চালু করবে অথবা বন্ধ করবে আমরা রিলে টি ব্যবহার করছি অবশেষে জিএসএম গুলি এক এক করে দেখব যাতে দুধরনের কাজ করা ই আমরা দেখতে পাই সুরক্ষিত সংস্করণটি কিভাবে দেখাবো আমি এই দুটি মোবাইল ফোন পাঠাবো এবং তুমি দেখবে যে এটি কাজ করছে দ্বিতীয়তঃ আমি একটা সুরক্ষিত যোগাযোগ দেখাবো যেখানে আমি প্রথমে এই মোবাইল টা এরমধ্যে ভরতে দাও এখন দেখো আমি একটা অন করব ঠিক আছে তো বাতিটি বন্ধ হয়ে গেল আমি আরেকবার দেখাবো আমি অন টি থেকে পাঠাবো তখনই এটা কাজ করবে

আমি এবার এই মোবাইল এর জন্য নয় তো আজকে আমরা একটা খুবই সাধারণ স্বয়ংক্রিয় ব্যবস্থা নিয়ে আলোচনা করলাম সেটা আমরা একটা রিলে এবং অবশ্যই এটা যে কোন বৈদ্যুতিন যন্ত্রপাতি ও হতে পারে কিন্তু এখানে আমরা একটা সাধারণ বাতি ব্যবহার করেছি সেটাকে জালানো ও নেভানোর জন্য ধন্যবাদ